এর পূর্ববর্তী বক্তৃতায় আমরা ক্রনিগ পেনি মডেল এর পরিচয় দিয়েছিলাম যেখানে আমরা পোটেনশিয়ালটিকে এখানে দেখানো এই চিত্রটির মত রূপ দিয়েছিলাম যেখানে পোটেনশিয়ালটির উচ্চতা ছিল V এবং এর কোন একটি অংশের প্রস্ত ছিল a এবং অপর অংশের প্রস্থ b ছিল এবং আমরা তরঙ্গ অপেক্ষকটির জন্য একটি সমীকরণ নির্ণয় করেছিলাম এবং সেক্ষেত্রে দেখিয়েছিলাম যে আপনারা যদি এর ডিটারমিন্যান্ট নেন তবে এটি শক্তি ও k এর গ্রাফ আমাদের দেবে এখন এখানে আমরা KP মডেলের একটি খুব সহজ সংস্করণ এর সাহায্যে কীভাবে এই ব্যান্ড গুলি তৈরি হয় তার সম্বন্ধে বুঝতে চেষ্টা করবো আমরা এখানে এর চূড়ান্ত অবস্থাকে কে নিতে চাই এবং ধরে নিচ্ছি যে আমাদের পোটেনশিয়ালটি প্রত্যেক বিন্দুতে ডেল্টা অপেক্ষক রূপে অবস্থান করে অর্থাৎ আমি এখানে যা করেছি যে এই বাধাগুলি কে অনন্ত উচ্চতা সম্পন্ন ধরে নিয়েছি এবং তাদের বেধ কে 0 ধরে নিয়েছি এবং এই দূরত্ব টি হয় a এবং পোটেনশিয়াল এর মান দেওয়া আছে যে Vδx a এখানে Vδx 2a হয় এর মান Vδ হয় ইত্যাদি সুতরাং পোটেনশিয়ালটির মান আমাদের দেওয়া আছে যে mVδ এবং আপনারা লক্ষ্য করে থাকবেন যে এটি পর্যায়বৃত্ত হয় এবং যার পর্যায় টি a হয় এবং আমরা এটি পোটেনশিয়ালটির জন্য শক্তির এবং k এর গ্রাফ কে অঙ্কন করতে ব্যবহার করি আমরা এটিকে আবার পুনরায় অংকন করতে চাই এটি হয় আমাদের পটেনশিয়ালটি এবং ধরা যাক এটি x0 xa x2a ইত্যাদি এখানেও আমাদের শক্তির মান নির্ণয় করার পদ্ধতিটি একই হয় অর্থাৎ k নিশ্চয়ই সীমান্ত শর্তগুলিকে এবং ব্লকের তত্ত্বটিকেBlochs theorem সিদ্ধ করবে এবং যা Ek এবং k এর গ্রাফ কে দেবে সুতরাং 0 এবং a এর মধ্যে xএর তরঙ্গ অপেক্ষাকটির মান আমরা পাই 22md2 dx2Eψ সমীকরণটি থেকে কারণ V এর মান 0 হয় সুতরাং এই জন্য টি কেবলমাত্র একটি সহগ AeiαxBe iαx হয় প্রথমত এখন সীমান্ত শর্ত গুলি ডেল্টা অপেক্ষকের জন্য পরিবর্তীত হয় x এর মান a তে নিরবিচ্ছিন্ন হবে এবং এই ক্ষেত্রে ডেল্টা অপেক্ষকের পোটেনশিয়াল এর জন্য x এর মান a তে বিচ্ছিন্ন হবে এখন কি ধরনের বিচ্ছিন্নতা হবে তা আমরা নির্নয় করতে চাই সুতরাং আমাদের স্ক্রোডিঙ্গারের সমীকরণটিSchrödinger equation হয় 22md2 dx2mVδx maEψ এখন আমরা এটিকে সমাকলন করতে চাই xa ϵ থেকে xaϵ এর জন্য সুতরাং আমরা এটিকে এখন সমাকলন করছি ডেল্টা অপেক্ষক অনুযায়ী আমরা প্রত্যেক স্থানের জন্য সমাকলনটি করছি এখন ধরা যাক আমরা এটিকে পূনরায় সমাকলন করছি ডেল্টা অপেক্ষক অনুযায়ী xa তে সুতরাং আমরা পাই 22ma a Vψa0 এটিকে আমরা ডেল্টা অপেক্ষক পোটেনশিয়াল এর সময় অনেকবার করেছিলাম সুতরাং আমরা এটিকে সম্পূর্ণরূপে এখানে করতে চাইছি না অর্থাৎ আমরা এখানে পাই a a 2mV2 ψ a এটি আমাদের সীমান্ত শর্তের অপর একটি সমীকরন হয় এখন আমাদের কাছে ψ a এর মান eikaψ0 এর সঙ্গে সমান হয় এটিকে আমরা একটি চিত্রের মাধ্যমে দেখাতে চাই আমাদের কাছে এই পোটেনশিয়ালটি আছে যেটি অনেকটা এই ডেল্টা অপেক্ষকের মত হয় আমাদের কাছে একটি তরঙ্গ অপেক্ষক আছে ধরা যাক এটি x0 xa ইত্যাদি তরঙ্গ অপেক্ষকটিকে আমরা লাল রঙের বিন্দু দারা বোঝাচ্ছি এখন যদি আমরা অপর কোন একটি লাল বিন্দুতে তরঙ্গ অপেক্ষকের মান চাই তবে তা আমরা পূর্বের সম্বন্ধ অনুযায়ী অঙ্কন করতে পারব এখন আমরা এখানে এই সমস্ত জিনিসকে একত্রিত করতে চাই আমাদের এই x0 xa x2a ইত্যাদি বিন্দু গুলিতে একই সঙ্গে ডেল্টা অপেক্ষক আছে এখন এই x0 এবং xa এর মধ্যে তরঙ্গ অপেক্ষকটি হয় xAeiαxBe iαx যেখানে এর মান হয় 2mE2 এবং আমাদের এখানে লক্ষ্য করা প্রয়োজন E0 হয় এবং এর পরে আমরা xa পাই ডেল্টা অপেক্ষকের ডান পাশে a বিন্দুতে আমরা এটিকে লাল বিন্দুতে অঙ্কন করব এবং যার মান হয় eikaψ0 অর্থাৎ যেটি eikaAB ছাড়া আর কিছুই নয় এখন যেহেতু তরঙ্গ অপেক্ষকটি নিরবিচ্ছিন্ন হয় যা আমরা ব্লকের তত্ত্বBlochs theorem থেকে পাই এবং xa তে সীমান্ত শর্ত থেকে আমরা পাই ψa এর মান ψ এর সঙ্গে সমান হয় এবং যার মান AeiαaBe iαa হয় এবং এখন আমরা সীমান্ত শর্ত এবং ব্লকের তত্ত্ব উভয় এর থেকে AeiαaBe iαa পাই যেটি xa এর থেকে আমরা একটি তির চিহ্ন এর সাহয্যে বোঝাচ্ছি এর মান হয় eikaAeikaB এখন আমাদের A এবং B এর জন্য সমীকরণটি হয় eiαa eikaA e iαa e ikaB0 এটি আমাদের সমীকরণ 1 আমাদের এখনো একটি সমীকরণ নির্ণয় করতে হবে এবং এটি তরঙ্গ অপেক্ষক এর বিচ্ছিন্নতা থেকে আমরা পাই সুতরাং আমরা এখানে আগেই বলেছি যে a ψ এর মান 2mV2ψ এর সঙ্গে সমান হবে এখন একটি a এর মান eika 0 এর সঙ্গে সমান হয় এটি ব্লকের তত্ত্ব থেকে আমরা পাই সুতরাং এর থেকে আমরা পাই eikaiα এবং ওপর মান ψ টি হয় iαAeiαa Be iαa সুতরাং এই দুটিকে সমীকরণে প্রতিস্থাপন করলে আমরা পাই eiαaA e iαaB2mV2iαψ

এবং a এর মান আমরা এর পূর্বের স্লাইড টিতে পেয়েছি যা হয় 2mV2iα এর মান a এবং a এর জন্য সমান হয় সুতরাং আমরা এখানে লিখতে পারি eikaAB এখন আমরা এখান থেকে ওখানে রাশি গুলিকে পরিবর্তীত করলে দ্বিতীয় সমীকরণটি পেয়ে যাব এবং কিছু সহগ A এবং কিছু সহগ B শূন্য এর সঙ্গে সমান করলে আমরা দ্বিতীয় সমীকরণটি পেয়ে যাব আমরা এখানে সম্পূর্ণ রূপে করে দেখাচ্ছি না আপনারা এটিকে নিজে থেকে অভ্যাস করে দেখতে পারেন এবং এই জন্য আমরা এখানে A এবং B এর জন্য দুটি সমীকরণ পেয়েছি অর্থাৎ আমাদের এখানে কিছু সহগ এর সঙ্গে A গুন আছে এবং অপর কিছু সহগ এর সঙ্গে B গুন আছে এবং যার মান শূণ্য হবে এর থেকে আমরা 1 এবং 2 দুটি সমীকরণ পেয়ে যাব এই সহগ গুলি k a V k a V k a এবং v এই রাশি গুলিতে আছে এখন এর সমাধানটি সংগত হওয়ার জন্য আমাদের অবশ্যই সহগগুলি দ্বারা গঠিত ডিটারমিন্যান্ট এর মান বিলুপ্ত হয়ে যাবে এবং আমরা এই সম্পূর্ণ ডিটারমিন্যান্টটিকে লেখা এবং এটিকে সম্পূর্ন করা আপনাদের উপর ছেড়ে দিলাম আমরা এর অন্তিম যে সমীকরণটি পাব এটিকে সম্পন্ন করার পরে CoskaCosαamV22Sinαa ডিটারমিন্যান্টটিকে শূন্য করার পরে এখানে আমাদের মনে রাখা প্রয়োজন যে এর মান 2mE2k হয় এখন আমাদের k এর মান জানা থাকলে আমরা এই সম্পূর্ন জিনিসটির মান কে নির্নয় করতে পারবো এখন সমীকরণটি যখন সিদ্ধ হবে তখন আমরা এর সমাধানটিও পেতে পারি এখন আমরা এই সমাধানটি নির্ণয় করতে চাই সুতরাং আমাদের সমীকরণটি হয় CoskaCosαamV22α Sinαa এখন প্রথম ক্ষেত্রে যখন V এর মান 0 হয় যেমন মুক্ত ইলেকট্রন গ্যাসের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা পাব CoskaCosαa এর মানে α এর মান k হবে যা 2mE2k কে প্রকাশ করে অথবা E এর মান হয় 2k22m এটি সঠিক উত্তর হয় এখন V কি হয় এটি কি 0 হয় না এখন আমরা এবং CosαamV22α Sinαa এর গ্রাফ নির্নয় করছি এটি অনেকটা এইরূপ দেখতে হবে এর বিস্তারের মান যত বৃদ্ধি পাবে তত হ্রাস পেতে থাকবে কারণ Sinα দিয়ে ভাগ করা আছে এই বিন্দুটি এখানে 1 এর থেকে বড় হয় এবং অপরদিকে Coska এর মান সর্বোচ্চতম 1 হয় এবং সর্বনিম্ন 1 হয় যেহেতু Coska এর মান CosαamV22α Sinαa হয় এখন এখানে এর ডানপাশের মানটি 1 এর থেকে বড় হয় না সমাধানটি সংগত হওয়ার জন্য এখন সমাধানটি কেবলমাত্র এই অঞ্চলের মধ্যেই সংগত হবে এখন যদি এই দুটি বিন্দুর মধ্যে থাকে তবে সমাধানটি সংগত হবে আমির এখানে লাল রং এর মাধ্যমে দুটি বিন্দু কে দেখাচ্ছি যাদের মধ্যবর্তী এর জন্য সমাধানটি সংগত হবে এখন এর মান E এর সঙ্গে সম্বন্ধযুক্ত এখন আমরা এটিকে বামপাশে দেখাচ্ছি যে এর মান 2mE2 হয় সুতরাং এখন যদি শক্তির মান একটি নির্দিষ্ট অঞ্চলের মধ্যে হয় তবে আমরা এই সমীকরণটির সমাধানটি পেতে পারি অথবা নয় সুতরাং শক্তিটি কেবলমাত্র এই ব্যান্ড এর মধ্যে অবস্থিত হবে সুতরাং আমরা এখানে আপনাদের দেখালাম যে এই ডেল্টা অপেক্ষকের চূড়ান্ত ক্ষেত্রটির জন্য ব্যান্ড তৈরি হয় এবং সমাধান সংগত হয় এবং সীমান্ত শর্ত গুলি এবং ব্লকের তত্ত্বBlochs theorem সিদ্ধ হয় কিছু নির্দিষ্ট শক্তি অঞ্চলের মধ্যে এবং অন্যথা সিদ্ধ হয় না অর্থাৎ এটি থেকে আমরা জানতে পারি যে ব্যান্ড তৈরি হয় এখন আমরা যদি এটির গ্রাফ অঙ্কন করতে চাই এটি 1 হবে এবং এটি 1 হবে সুতরাং কেবলমাত্র এই অঞ্চলের মধ্যেই আমরা শক্তির মান কে পেতে পারি এখন আপনি যদি শক্তি এবং k এর গ্রাফ তৈরি করেন তবে সেক্ষেত্রে আপনারা k এর নির্দিষ্ট মানের জন্য শক্তিকে স্ক্যান করতে পারেন এবং আমরা এখানে পূনরায় k কে a থেকে a এর মধ্যে সীমাবদ্ধ ধরে নিচ্ছি সেক্ষেত্রে আপনারা এইধরনের শক্তির গ্রাফ কে পাবেন এখানে লম্ব তৈরি হবে এবং প্রত্যেকটি ব্যান্ড এখানে শেড করা অঞ্চলের মধ্যে দেখতে পারছেন সুতরাং এখানে নির্দিষ্ট অঞ্চল গুলিতে শক্তির সর্বচ্চত্তম মান হবে এবং সর্বনিম্ন মান হবে এবং এটি হয় k এর 0 এবং πa অথবা πa মানের জন্য এখন আমরা এই সমীকরণটি দেখে ব্যান্ড গুলিকে V এর বিভিন্ন মানের জন্য অঙ্কন করতে চাই আপনারা হয়তো এখানে প্রশ্ন করতে পারেন যে কি ঘটবে যখন আমরা k এর বৃহৎ মান নেব সেক্ষেত্রে আপনারা শক্তির মান গুলিকে এই ধরনের পাবেন যেটি পুনরায় আমাদের বলে যে k এর মান কেবলমাত্র πa এবং πa এর মধ্যে সীমাবদ্ধ হয় এখানে আমাদের লক্ষ্য করা যায় প্রয়োজন যে এই ডেল্টা অপেক্ষকটিকে অথবা পর্যায়বৃত্ত পোটেনশিয়াল কে এখানে প্রয়োগ করে আমরা এখানে একটি ফাকা স্থান তৈরি করেছি যা আমরা লাল রঙের উপবৃত্তের এর মাধ্যমে দেখিয়েছি এবং শক্তিটি এই ব্যান্ড গুলির আকারে অবস্থান করে এবং এই জটিলতাকে আমরা কয়েকটি বক্তৃতার পরে দেখাতে চাই সুতরাং আমরা এখন এই বক্তৃতা টিকে শেষ করতে চাই এখানে আমরা ক্রনিগ পেনি মডেল টিকে সহজ ভাবে দেখিয়েছি পোটেনশিয়াল V কে প্রয়োগ করে যা m টি সমান ঋণাত্মক ডেল্টা অপেক্ষক এর পোটেনশিয়াল হয় এবং দ্বিতীয়ত এটি আমাদের AeiαxBe iαx তরঙ্গ অপেক্ষকটিকে দেয় এবং সীমান্ত শর্ত ও ব্লকের তত্ত্বBlochs theorem দুটিকে সিদ্ধ করে আমরা E এর সমীকরণটি পাই যেটি ব্যান্ড এর তৈরি হওয়ার ব্যাখ্যা দেয়